আমরা আগের পাঠক্রমে দেখেছি একটি মাধ্যম বা বস্তু যার কিছু মেরুকরণ ঘনত্ব আছে অতএব মোট দ্বিমেরু ভ্রামক ও আছে আমরা ভৌত ভাবে তা দেখে বলেছিলাম যে তা পৃষ্ঠতল আধান এর সাথে সাথে আয়তন আধান এরও জন্ম ঘটায় এই আধান গুলি আসলে কি তারা কি সৃষ্টি করে আমরা এই পাঠক্রমে আসলে তাই দেখতে চাই এই আধান গুলি যে কারণে সৃষ্টি হয় তারা যে ক্ষেত্র বা বিভব তৈরি করে এখানে আমরা সেটাই দেখতে চাই অবশেষে এই আধান গুলির জন্য সৃষ্ট যেই প্রভাব নিয়ে আমরা আগ্রহী তা হল এদের দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র ও বিভব আধান কি সৃষ্টি করে সেই সম্পর্কে আমাদের জানার বিষয় গুলি আমরা এই রাশি গুলির মাধ্যমেই জানব কারণ এই গুলিই হল আমাদের আগ্রহের বিষয় তার জন্য একটি মেরুকৃত বস্তু নেওয়া যাক যে P মেরুকরণ বহন করে আমরা আগের পাঠক্রমে দেখেছি এই মেরুকরণের জন্য r এ যে বিভব পাওয়া যায় তা এই ভাবে লেখা যায় 1 বাই 4 পাই এপসাইলন 0 r প্রাইম P ডট r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব গুণ d v প্রাইম d v প্রাইম মানে আমি সেই আয়তনের এর ওপর ইন্টিগ্রেশান করছি যেখানে এই আধান গুলি দেওয়া হয়েছে এখন এটি বোঝার জন্য আমি এই কৌশলটি ব্যাবহার করব যদি আমি প্রাইম ভ্যারিয়েবল r বিয়োগ r প্রাইম এর এর সাপেক্ষে গ্র্যাডিয়েন্ট নিই তাহলে এটা সহজেই দেখান যাবে আমি এটা তোমাদের জন্য এক্সারসাইজ রেখে দিলাম এর ফল আসে r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এবং তাই এই অংশটি যা লাল বৃত্তের মধ্যে রয়েছে এই অংশটিকে আমি প্রথিস্থাপন করতে পারি এবং v r কে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান P r প্রাইম ডট এই প্রাইম ভ্যারিয়েবল এর সাপেক্ষে গ্র্যাডিয়েন্ট 1 বাই r বিয়োগ r প্রাইম এর কিউব গুণ d v প্রাইম এবার কিছু কৌশল করা যাক P r প্রাইম ডট গ্র্যাডিয়েন্ট 1 বাই r বিয়োগ r প্রাইম কে আমি এই ভাবে লিখতে পারি P r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম এর ডাইভারজেন্স এই ডাইভারজেন্স হল প্রাইম ভ্যারিয়েবল এর সাপেক্ষে ডাইভারজেন্স প্রাইম ডাইভারজেন্স P r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম এটি একটি ভেক্টর আইডেনটিটি যা একমাত্রিক এ দেখতে খুব সহজ ত্রিমাত্রিকেও যেটা সহজেই দেখা যায় এবং তোমরা এটা নিয়ে কাজ করতে পারো আর তাই আমি এই ভাবে বিভব v r পাই 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান প্রাইম ভ্যারিয়েবল এর ডাইভারজেন্স P r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম বিয়োগ 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান প্রাইম ভ্যারিয়েবল এর ডাইভারজেন্স r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম মনে রাখবে আমরা একটি মেরুকৃত বস্তু দেখছি প্রথম অংশের জন্য আমি ডাইভারজেন্স উপপাদ্য ব্যাবহার করতে পারি এবং তাকে এই ভাবে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান 1 বাই r বিয়োগ r প্রাইম P r প্রাইম ডট n প্রাইম এই n প্রাইম হল আয়তন থেকে বাইরের দিকে একক ভেক্টর যার অভিমুখ পৃষ্ঠতল অংশ d s এর দিকে যোগ 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান আমি বিয়োগ চিহ্নটি ভেতরে নিয়ে যাচ্ছি ঋণাত্মক ডেল প্রাইম ডট P r প্রাইম মেরুকরণ ঘনত্বের ডাইভারজেন্স বাই r মাইনাস r প্রাইম গুণ d v প্রাইম এখন আমি এটিকে কিছুটা ভিন্ন আকারে লিখছি আর তাহলে তোমরা দেখ যে এই বিষয় গুলি কী বোঝায় 4 পাই এপসাইলন 0 যদি একই আয়তনের অনুরূপ কোনও পৃষ্ঠ আধান সিগমা থাকে যদি কোনও পৃষ্ঠ আধান সিগমা ও আয়তন আধান রো এবং সিগমা আমি আধান ঘনত্ব কে লিখব 1 বাই r বিয়োগ r প্রাইম সিগমা r প্রাইম পৃষ্ঠের উপর ইন্টিগ্রেশান ধনাত্মক 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম d s প্রাইম এটি তোমাদের কী বলে এটি বলে যে ইলেক্ট্রোস্ট্যাটিক বৈশিষ্ট্য ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব বা তড়িৎক্ষেত্রের সাথে সম্পর্কিত এই আধানের ঘনত্ব সিগমা এই পরিমাণের সমতুল্য এবং এখানে P এর ডাইভারজেন্স আয়তন ঘনত্ব এই রো এর পরিমাণের সাথে সমান

সুতরাং এই পদ গুলিকে যতদূর সম্ভব আমি তড়িৎ বা ইলেক্ট্রোস্ট্যাটিক বৈশিষ্ট্যের সাপেক্ষ্যে ব্যাখ্যা করব আমাকে যদি একটি আয়তন উপাদান দেওয়া হয় কিছু আধান সহ মেরুকরণ ঘনত্ব P r n ডট p যা পৃষ্ঠ আধান ঘনত্বের মতই এবং যেহেতু এই আধান গুলি মেরুকরণ এর কারণে সৃষ্ট তারা স্বাধীন ভাবে চলতে পারে না তাই আমরা এদের আবদ্ধ আধান বলতে পারি এবং একইভাবে P r এর ডাইভারজেন্স এখানে প্রাইম দেওয়ার দরকার নেই এটি আয়তন আধান ঘনত্ব রো r এর সমান আবার এগুলি মুক্ত আধান ও নয় আমি এগুলিকে আবদ্ধ বলব তোমরা দেখো এটি আমাদের আগে বিকশিত ভৌত চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণযে মেরুকরণের ফলে পৃষ্ঠ আধানের সৃষ্টি হয় তার সাথে সৃষ্টি হয় আবদ্ধ আধানএবং বাস্তবে P কীভাবে অবস্থানের সাথে পরিবর্তিত হয় তা তার ডাইভারজেন্স এর মাধ্যমে তোমরা দেখতে পাবে যদি তা পরিবর্তিত হয় তবে তা আবদ্ধ আধানের জন্ম দেয় P যদি একটি ধ্রুবক হত তবে সেখানে কোন আবদ্ধ আয়তন আধান থাকতো না কিন্তু সেক্ষেত্রেও সেখানে পৃষ্ঠ আধান থাকত সুতরাং যতদূর ইলেক্ট্রোস্ট্যাটিক বিভবের বিষয় থাকে P সমান হয় আবদ্ধ পৃষ্ঠ আধান ও আয়তন আধানের অতএব তড়িৎক্ষেত্রের বেলায়ও তাই হবে যেহেতু সেটি বিভবের ওপর নির্ভরশীল সেও এই আবদ্ধ আধানের ওপরেই নির্ভর করবে এবার আমরা কিছু উদাহরণ দেখি ধরে নেওয়া যাক আমার কাছে h উচ্চতা ও R ব্যাসার্ধের একটি চোঙ আছেযেখানে R h এর থেকে অনেক বড় সুতরাং এটি একটি খুব পাতলা ডিস্ক এর মত দেখতে হবে এবং এটি ধ্রুবক মেরুকরণ P বহন করে তারপরে যতদূর ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব বা ক্ষেত্রের বিষয় আসবে সেটি একটি আবদ্ধ পৃষ্ঠ আধানের সমতুল্য হবে যেহেতু P একটি ধ্রুবক তাই ভেতরে কোন আবদ্ধ আধান থাকবে না তবে উপরের পৃষ্ঠ থেকে n বাইরের দিকে নির্দিষ্ট সুতরাং P ডট n আমাকে উপরের পৃষ্ঠের উপর ধনাত্মক আধান দেবেযেটি হল সিগমা b যেহেতু P এবং r একই দিক আছে সিগমা b P ডট n এর সাথে সমান যা হল P এবং নীচের পৃষ্ঠটি ঋণাত্মক আধান দেবে কারণ এখানে n এই দিকে এবং P ও এই দিকে আছে সুতরাং এটি আমাকে দেবে ঋণাত্মক আধান ঋণাত্মক সিগমা সমান ঋণাত্মক P সুতরাংযেই জিনিসটি এখানে লাল রং এ দেখানো হয়েছে তা সমতুল্য হল দুটি বৃহত পাতের যা ধনাত্মক এবং ঋণাত্মক পৃষ্ঠ আধান যুক্ত এবং তাই ভেতরে তড়িৎক্ষেত্র P এর বিপরীত দিকে হয় যার মান P বাই এপসাইলন 0 এটি ছিল একটি উদাহরণ এর পর আমরা দ্বিতীয় উদাহরণ দেখি মনে করো এই বার আমাদের কাছে আগের উদাহরণের পরিবর্তে একটা সরু দণ্ড রয়েছে যার ভেতরে P দেওয়া আছে দৈর্ঘ্যটি এখানে ব্যাসার্ধ a এর চেয়ে অনেক বড় তাহলে আমি P যা একটি ধ্রুবক তার সমতুল্য বিবেচনা করতে পারি ভেতরে কোনও আধান থাকবে না ভেতরে কোনও আয়তন আধান থাকবে না তবে উপরের এবং নীচের প্রান্তগুলি আমাকে আবার পৃষ্ঠ আধান ঘনত্ব হিসাবে P দেবে এবং যেহেতু প্রান্তীয় অঞ্চল গুলির ক্ষেত্রফল দৈর্ঘ্যের তুলনায় খুব ছোট আমি এটিকে দুটি আধানের সমতুল্য বিবেচনা করতে পারি P গুণ পাই a স্কয়ার এদিকেও P গুণ পাই a স্কয়ার ও যারা নিজেদের মধ্যে l দূরত্বে অবস্থিত এবং ক্ষেত্রের রেখাগুলি মোটামুটি এই রকম দেখতে হয় তৃতীয় উদাহরণ হিসাবে আমরা একটি গোলক নিচ্ছি যা একটি ধ্রুবক মেরুকরণ বহন করে একটি গোলকের জন্য স্ফেরিকাল কোঅরডিনেটে n হল r একক ভেক্টরের সমান n হল r একক ভেক্টরের সমান এবং মেরুকরণ P হল P z তাহলে পৃষ্ঠ আধান সিগমা হবে P ডট n যা P z ডট r এবং তোমরা যদি এই স্ফেরিকাল কোঅরডিনেটের পাঠক্রম থেকে মনে করতে পারো এটা হল P কোসাইন থিটা এই প্রান্তের উপর n নিচের দিকটির মত সুতরাং তোমরা যা দেখছো তা হল সিগমা ধনাত্মক যখন কোসাইন থিটা ধনাত্মক এটি ছোট থেকে আরও ছোট হয়ে যাবে যখন তোমরা কোসাইন থিটা কে 0 এর দিকে নিয়ে যাবে নিরক্ষ বরাবর P কোসাইন থিটা শূন্য হয় এবং তারপর নীচের দিকে ঋণাত্মক হয় আয়তন এর বেলায় কি হবে আয়তন হল আবদ্ধ আবদ্ধ রো হবে ডাইভারজেন্স P যা হল 0 কারণ P একটি ধ্রুবক এখন যদি তোমরা মনে করতে পারো এটি সমতুল্য হল আগে আমাদের করা একটি সমস্যার সমাধানের সাথেযেখানে আমাদের কাছে ছিল সিগমা সমান সিগমা 0 কোসাইন থিটা এবং সেটা আমাদের বিপরীত দিকে একটি e ক্ষেত্র দেয় যার মান সিগমা 0 বাই 3 এপসাইলন 0 এবং এর বাইরে এটি সামান্য দূরত্বে অবস্থিত ধনাত্মক ও ঋণাত্মক আহিত দুটি গোলকের জন্য সৃষ্ট একটি দ্বিমেরুর ক্ষেত্র হিসাবে পরিণত হয় যার সমাধান আমি করিনি তবে এখন তোমরা দেখতে পারবে আমরা এটাকে যে ভাবে সমাধান করেছি তা সামান্য স্থানান্তরিত দুটি বিপরীত আধানের গোলক হিসেবেই নেওয়া হয়েছিল যা বাইরে থেকে একটি দ্বি মেরুই বলা যায় সুতরাং এটি আমাদের আগের ক্ষেত্রটিই দেবে ভেতরে এটা আমাকে একটি ধ্রুবক e দেবে যা P বাই 3 এপসাইলন 0 এর সমান এবং বাইরে আমাকে একটি দ্বি মেরু ক্ষেত্র দেবে যার দ্বি মেরু ভ্রামক p সমান 4 পাই বাই 3 r কিউব P হয় তাহলে আমরা আমাদের এই পাঠক্রমে কি দেখলাম কীভাবে আধান বন্টন হিসাবে মেরুকরণের কথা ভাবা যায় ডাইভারজেন্স আমাদের কীভাবে আয়তন আধান বন্টন ও আয়তন আধান ঘনত্ব দেয়এবং n এর সাথে ডট প্রোডাক্ট যেখানে n সাধারণভাবে পরাবিদ্যুতের বাইরের দিকে যাওয়া লম্ব যা আমাদের পৃষ্ঠ আধান ঘনত্ব দেয় এবং সেখান থেকে আমরা সম্ভাব্য বিভব এবং ক্ষেত্র গণনা করতে পারি